আগের পাঠক্রমে আমরা দেখেছি যে কোন বিন্দু তে E কে মাইনাস বিভবের গ্র্যাডিয়েন্ট হিসেবে লেখা যায় এই V কেই আমরা আজকের পাঠক্রমে গণনা করব কিন্তু তার আগে বুঝে নেওয়া যাক এই গ্র্যাডিয়েন্ট অপারেটর এর মানে কি আমরা গ্র্যাডিয়েন্ট কে পার্শিয়াল ডেরিভেটিভ এর সাহায্যে লিখেছিলাম পার্শিয়াল x গুণ x একক ভেক্টর যোগ পার্শিয়াল y গুণ y একক ভেক্টর যোগ পার্শিয়াল z গুণ z একক ভেক্টর এই অপারেটর টি কে আমরা তিন ভাবে ব্যবহার করি একে আমরা ব্যবহার করেছি E এর ডাইভারজেন্স গণনা করতে ব্যবহার করেছি কার্ল E গণনা করতে আর ব্যবহার করেছি কোন স্কেলার ক্ষেত্রের গ্র্যাডিয়েন্ট গণনা করতে এবার এই গ্র্যাডিয়েন্ট এর তাৎপর্য বুঝে নেওয়া যাক যার থেকে আমরা এটাও বুঝতে পারব যে E ও V কেমন ভাবে সম্পর্কিত তোমরা দেখ গ্র্যাডিয়েন্ট কে আমরা গণনার মাধ্যমে সংজ্ঞা দিই ধরো কোন একটি স্কেলার ক্ষেত্র রয়েছে যার নাম দিলাম ফাই r এটি কিন্তু সব সময় বিভব নয় যেমন বলা যাক একটি ঘরে তাপমাত্রার বন্টন আমরা দেখেছি যে আমি যদি দুটি বিন্দু নিই ও তাদের মধ্যে পার্থক্য গণনা করি ধরা যাক এটা 2 আর এটা 1 2 তে T বিয়োগ 1এ T একে লেখা যায় x এর সাপক্ষ্যে T এর পার্শিয়াল ডেরিভেটিভ গুণ ডেল্টা x যোগ y এর সাপক্ষ্যে T এর পার্শিয়াল ডেরিভেটিভ গুণ ডেল্টা y যোগ z এর সাপক্ষ্যে T এর পার্শিয়াল ডেরিভেটিভ গুণ ডেল্টা z যাকে আমরা লিখতে পারি T এর গ্র্যাডিয়েন্ট ডট ডেল্টা l অর্থাৎ গ্র্যাডিয়েন্ট এর সম্পর্ক একটি বিন্দু থেকে আরেকটি কাছের বিন্দু তে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে মনে রেখো একমাত্রিক ধারণায় d বাই d x গুন ডেল্টা x হল পরিবর্তন ও এই হল তার ত্রিমাত্রিক অনুরূপ এবার বুঝে নিই যে একে কেমন ভাবে কল্পনা করা যায় আমি কিছু পৃষ্ঠ তল নিলাম যাদের তাপমাত্রা সমান এর মানে কি ধরো আমি একটি বাক্স নিয়েছি ও তার মধ্যে সব পৃষ্ঠ তল গুলি সমান তাপমাত্রায় রেখেছি ধরো T সমান 100 ডিগ্রী বা অন্য ভাবে ভাবলে ধরো কিছু ধ্রুববিভব পৃষ্ঠ নিলাম ধরা যাক এগুলি ধাতব এদের একটি ব্যাটারির এক দিকের সঙ্গে যুক্ত করলাম ও ব্যাটারির অন্য দিক টি কে ভুতলের সঙ্গে যুক্ত করলাম তাহলে এই সব পৃষ্ঠ গুলির বিভব V এর সমান হবে যা ইএম এফ এর সমান ও এই গুলি ধ্রুববিভব পৃষ্ঠ এই অবস্থায় V এর গ্র্যাডিয়েন্ট বা T এর গ্র্যাডিয়েন্ট ধ্রুব পৃষ্ঠ টির সঙ্গে উলম্ব হয় এই বৈশিষ্ট্য আমরা কি ভাবে দেখতে পারি সেটা বুঝতে এই ধ্রুববিভব পৃষ্ঠ টি নেওয়া যাক আমি জানি বিন্দু 1 থেকে বিন্দু 2 তে গেলে বিভবের পরিবর্তন সমান হবে গ্র্যাড V ডট ডেল্টা l আমরা যদি ধ্রুববিভব পৃষ্ঠের ওপরেই সরি বিভবের কোন পরিবর্তন হয়না অর্থাৎ গ্র্যাড V সমান 0 আর গ্র্যাড V ডট ডেল্টা l ও 0 এর মানে হল গ্র্যাড V এর মডিউলাস গুণ ডেল্টা l এর মডিউলাস গুণ ডেল্টা l ও গ্র্যাড V এর মধ্যের কোণ এর কোসাইন সমান 0 সব সময় 0 তার মানে ধ্রুববিভব পৃষ্ঠের ওপর চললে কোসাইন থিটা সব সময় 0 এর সমান অর্থাৎ থিটা হল 90 ডিগ্রী মানে গ্র্যাডিয়েন্ট ধ্রুববিভব পৃষ্ঠের সঙ্গে উলম্ব কিন্তু এখনও আমরা এই দিক টির বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত নই কারণ এটি উচ্চ বিভব থেকে কম বিভবের দিকে নির্দেশ করছে না কম থেকে উচ্চ বিভবের দিকে সেটা জানা দরকার এটা খুব সহজেই দেখে নেওয়া যায়

কোসাইন থিটা যদি 1 বা শুন্যের বেশি হয় গ্র্যাড V ডট ডেল্টা l শুন্যের থেকে বেশি হবে আর আমি সরছি যে হেতু এটি শুন্যের থেকে বেশি এর মানে আমরা কম থেকে বেশি দিকে সরছি তাই কস থিটা 1 বা শুন্যের বেশি হলে অর্থাৎ ধনাত্মক হলে আমরা কম থেকে উচ্চ বিভবের দিকে সরবো তাই গ্র্যাড V ডট ডেল্টা l শুন্যের থেকে বেশি হলে এটা বোঝায় যে আমরা কম থেকে উচ্চ বিভবের দিকে সরছি অর্থাৎ ডেল্টা V এর দিক কম থেকে উচ্চ বিভবের দিকে এবার দেখা যাক জ্যামিতিক হিসেবে এর মানে কি ধরা যাক আমার কাছে আছে দুটি ধ্রুববিভব পৃষ্ঠ এই হল একটি ও এই হল অপরটি এটি V 2 ও এটি V 1 আর ধরো বলা হল V 1 এর থেকে V 2 বেশি তাহলে গ্র্যাডিয়েন্ট এদের সঙ্গে সব বিন্দু তেই উলম্ব হবে ও সর্বত্র উচ্চ বিভবের দিকে নির্দেশ কবে এবার স্মরণ করো তড়িৎ ক্ষেত্র হল মাইনাস গ্র্যাড V যার মানে হল তড়িৎ ক্ষেত্র উচ্চ থেকে কম বিভবের দিকেই নির্দেশ করবে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বিভবের ঠিক উল্টো দিকে নির্দেশ করবে মানে তড়িৎ ক্ষেত্র উচ্চ থেকে কম বিভবের দিকে নির্দেশ করে এর থেকে তোমরা গ্র্যাডিয়েন্ট ও ধ্রুববিভব পৃষ্ঠ দের মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছ গ্র্যাডিয়েন্ট ও ধ্রুববিভব পৃষ্ঠ একে ওপরের সাথে সম্পর্কিত শুধু তাই না তারা আসলে একে ওপরের উলম্ব গ্র্যাডিয়েন্ট উচ্চ বিভবের দিকে নির্দেশ করে অথচ তড়িৎ ক্ষেত্র উচ্চ থেকে কম বিভবের দিকে নির্দেশ করে কারণ সে মাইনাস গ্র্যাডিয়েন্ট তোমরা এও দেখেছ যে আমরা বিভব এর সংজ্ঞা দিতে পেরেছিলাম কারণ E এর কার্ল 0 ও তড়িৎ ক্ষেত্র হল মাইনাস গ্র্যাড V এই দুটি কে মিলিয়ে দেখলে পাবো যে কোন রাশির গ্র্যাডিয়েন্ট এর কার্ল এর মান 0 হয় যা একটি গাণিতিক বৈশিষ্ট্য যা বোঝা খুব সহজ

আমরা তাহলে কিছু ভৌত নীতির ওপর আলোচনা করেছি এবার কিন্তু দেখে নিই গ্র্যাডিয়েন্ট এর কার্ল হবে x পার্শিয়াল গুণ x একক ভেক্টর যোগ y পার্শিয়াল গুণ y একক ভেক্টর যোগ z পার্শিয়াল গুণ z একক ভেক্টর এর ক্রস প্রোডাক্ট x একক ভেক্টর গুণ পার্শিয়াল v বাই পার্শিয়াল x যোগ y একক ভেক্টর গুণ পার্শিয়াল v বাই পার্শিয়াল y যোগ z একক ভেক্টর গুণ পার্শিয়াল v বাই পার্শিয়াল z এর সাথে এই z কম্পোনেন্ট এর দিকে দেখ x ক্রস x আমায় দেয় 0 x ক্রস y আমায় দেয় z এটি হল d 2 v বাই d x d y আমরা কিন্তু শুধুই z কম্পোনেন্ট এর দিকে দেখছি x ক্রস z আমায় দেয় y এই নিয়ে আমার চিন্তা নেই y ক্রস x আমায় দেয় z কিন্তু একটি মাইনাস চিহ্নের সাথে তাই সে হয় মাইনাস d 2 v বাই d x d y অর্থাৎ এটি 0 তাহলে এই কার্লের 0 হওয়া E এর মাইনাস গ্র্যাড V হওয়া ও কার্লের গ্র্যাডিয়েন্ট 0 হওয়া পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কিত এর পর আমরা যা করতে চাই তা হল একটি আধান বন্টনের জন্য বিভব লিখতে বা গণনা করতে একটি সমীকরণের আকারে লিখতে যাতে তড়িৎ ক্ষেত্রের মত বিভবের ও সমীকরণ থাকে আমরা এটা করতে চাই কারণ তোমরা নিশ্চই লক্ষ্য করেছ যেহেতু E একটি ভেক্টর রাশি যখনই আমি E এর গণনা করব আমায় তিনটি রাশি গণনা করতে হবে কিন্তু আমি যদি বিভব গণনা করি যা একটি স্কেলার রাশি তার থেকে তড়িৎ ক্ষেত্রের গণনা করা অনেক সহজ কারণ তাহলে আমায় শুধু একটি স্কেলার রাশির গ্র্যাডিয়েন্ট গণনা করতে হবে আর আমি তড়িৎ ক্ষেত্র পেয়ে যাবো এই দুটি আমরা পরের পাঠক্রমে শিখব